নমস্কার এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের বক্তৃতায় আমরা আসলে স্ট্যাকের একটি বাফার ওভারফ্লো দেখেছিলাম এবং আমরা দেখেছিলাম কীভাবে সেই দুর্বলতা বা বরং সেই বাফার ওভারফ্লোকে কাজে লাগানো যায় এটি কার্যকারিতাকে ধ্বংস করতে ব্যবহার করা যেতে পারে এবং একজন আক্রমণকারী একটি পেলোড লিখতে পারে এবং সেই পেলোডটিকে কার্যকর করতে বাধ্য করতে পারে সুতরাং মূলত আক্রমণকারী যা করবে তা ছিল বাফারকে ওভারফ্লো করে যাতে স্ট্যাকের উপর উপস্থিত রিটার্ন অ্যাড্রেসটি লেখা হয় এখন রিটার্ন অ্যাড্রেসটি স্ট্যাকের অন্য অবস্থানের সাথে ওভাররাইট করা হয়েছে এবং সেই অবস্থানে আক্রমণকারী একটি পেলোড লিখেছেন এবং এই পেলোডটি তখন কার্যকর হবে এই বক্তৃতায় আমরা দুটি প্রতিরোধের কৌশল দেখব একটিকে বলা হয় ক্যানারি এবং অন্যটিকে বলা হয় এন এক্স বিট বা নন এক্সিকিউটেবল স্ট্যাক এই দুটি ভিন্ন কৌশল খুবই জনপ্রিয় এবং বর্তমানে ব্যবহৃত সকল কম্পাইলার এবং সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং আসুন এই বক্তৃতা শুরু করি ক্যানারি একটি কম্পাইলার প্রতিরক্ষা ব্যবস্থা মূলত কম্পাইলার যা করে তা হল যখনই একটি স্ট্যাক ফ্রেম তৈরি হয় কম্পাইলার স্ট্যাকের মধ্যে একটি ক্যানারি সন্নিবেশ করতে পারে সুতরাং লক্ষ্য করুন যে এই নির্দিষ্ট চিত্রে আমরা প্রোগ্রামের স্ট্যাক দেখাই যেমনটি আমরা আগের বক্তৃতায় দেখেছি স্ট্যাকের মধ্যে ফাংশন প্যারামিটার থাকবে এতে রিটার্ন অ্যাড্রেস থাকবে তারপরে একটি ফ্রেম পয়েন্টার থাকবে এবং তারপরে সেই আমন্ত্রিত ফাংশনের জন্য স্থানীয় ভেরিয়েবল থাকবে সুতরাং মূলত কম্পাইলার যা করবে তা হল এখানে একটি ক্যানারি প্রবিষ্ট করাবে এখন ক্যানারি কী এখানে ক্যানারি মূলত একটি যেকোনও সংখ্যা যা কম্পাইলার একটি নির্দিষ্ট রান্ডম স্টোর থেকে ঠিক করে এবং এটি এখানে প্রবিষ্ট করায় যখনই যদি এই দুটি বাফারের যে কোনও একটি ওভারফ্লো হয় অর্থাৎ buffer1 বা buffer2 ওভারফ্লো হয় এবং এটি ক্যানারি অতিক্রম করে তখন ক্যানারির মান পরিবর্তিত হবে এখন ফাংশনের শেষে কম্পাইলার শনাক্ত করবে যে ক্যানারির মানের একটি পরিবর্তন হয়েছে যা স্ট্যাকটি পরিবর্তন করা হয়েছে বলে একটি ত্রুটি উৎপন্ন করবে সুতরাং আপনি যদি এখানে এই বিশেষ ছোট ফাংশনটি দেখেন যা মূলত স্ট্যাক ফ্রেম তৈরি করে এটি স্ট্যাক ফ্রেম পয়েন্টার EBP কে স্ট্যাকের সাথে ধাক্কা দেয় যা এর সাথে মিলে যায় এবং তারপরে স্ট্যাক ফ্রেমের পরিবর্তন হয় যা বর্তমান স্ট্যাক পয়েন্টার এটিকে বেস পয়েন্টারে সরানো হয় এবং তারপরে স্থানীয় ভেরিয়েবলকে স্থান দেওয়ার জন্য স্ট্যাক পয়েন্টারটি 16 বাইট দ্বারা হ্রাস করা হয় এখন এটি ক্যানারি ছাড়া একটি ফাংশন এখন ক্যানারিগুলিকে সমর্থন করে এমন কমপাইলারগুলিতে এই নির্দিষ্ট পয়েন্টে অতিরিক্ত নির্দেশাবলী উপস্থিত রয়েছে যেমন যোগ করার জন্য বা এখানে একটি ক্যানারি প্রবিষ্ট করানোর জন্য নির্দেশাবলী উপস্থিত রয়েছে এবং রিটার্ন স্টেটমেন্টের ঠিক আগে আরও নির্দেশাবলী উপস্থিত থাকে যাতে নিশ্চিত করা যায় যে ক্যানারি পরিবর্তন করা হয়নি বেশিরভাগ কম্পাইলার ক্যানারি সমর্থন করে আমরা এই কোর্সে যে কম্পাইলারগুলি ব্যবহার করছি যাদের মধ্যে GCC ও রয়েছে তাদের প্রত্যেকেরই ক্যানারিগুলির জন্য সমর্থন রয়েছে সুতরাং কিছু কম্পাইলারে ক্যানারিগুলি ডিফল্টরূপে সক্রিয় থাকে যখন অন্যান্য কম্পাইলারে কম্পাইলারের অন্যান্য সংস্করণে আপনাকে একটি স্পষ্ট কম্পাইলেশন ফ্ল্যাগ দিতে হবে যা ক্যানারিগুলিকে ফাংশনের মধ্যে প্রবিষ্ট করাতে সক্ষম হবে কিছু কম্পাইলার ক্যানারি প্রবিষ্ট করাতে হিউরিস্টিক ব্যবহার করে উদাহরণস্বরূপ যদি একটি কম্পাইলার খুঁজে পায় যে একটি ফাংশনে বাফার ওভারফ্লো হওয়ার সম্ভাবনা রয়েছে তবেই ক্যানারিগুলি প্রবেশ করানো হয় ডিফল্ট হিসাবে ক্যানারি সমর্থন করে না এমন GCC এর সংস্করণগুলিতে ক্যানারিগুলি সক্ষম করার জন্য আপনি এই f stack protector এর মত কম্পাইলেশন বিকল্পগুলি যোগ করতে পারেন সুতরাং এই ফ্ল্যাগ যোগ করা কম্পাইলারকে ফাংশনে ক্যানারি যোগ করার জন্য একটি ইঙ্গিত দেয় সুতরাং আসুন একটি ছোট উদাহরণ দিয়ে দেখা যাক কিভাবে ক্যানারিগুলি অভ্যন্তরীণভাবে কাজ করে সুতরাং আমরা এই বিশেষ উদাহরণটি নেব যেখানে কেবল দুটি ফাংশন আছে একটি main ফাংশন এবং তারপরে আরেকটি ফাংশন যাকে scan বলা হয় এবং main ফাংশনটি কেবল scan কে আহ্বান করে এবং তারপরে ফিরে আসে এখন scan ফাংশনে আমরা 22 বাইটের একটি স্থানীয় বাফার ঘোষণা করি এবং আমরা জানি যেহেতু এটি একটি স্থানীয় পরিবর্তনশীল তাই এই অ্যারেটি স্ট্যাকের মধ্যে বরাদ্দ করা হয়েছে সুতরাং তারপর এখন আমরা এই scanf ফাংশনটিকে চালু করি যা ব্যবহারকারীর কাছ থেকে একটি স্ট্রিং পড়ে সুতরাং লক্ষ্য করুন যে এই বিশেষ scanf ফাংশনটিতে একটি বাফার ওভারফ্লো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ব্যবহারকারী একটি বড় স্ট্রিং প্রবেশ করাতে পারে যা 22 বাইটের চেয়ে অনেক বড় এবং তাই বাফার2 ওভারফ্লো করতে পারে এখন স্ট্যাকের দিকে তাকাই সুতরাং যখন main ফাংশনটি scan ফাংশনকে আহ্বান করে তখন স্ট্যাকটি দেখতে কেমন হবে সুতরাং স্ট্যাকের মধ্যে পুশ করা রিটার্ন অ্যাড্রেস রয়েছে যা main এর মধ্যে scan নির্দেশের পরেই অ্যাড্রেসের সাথে মিলে যায় তারপরে স্ট্যাকের উপর পূর্ববর্তী ফ্রেম পয়েন্টারটি পুশ করা হয় যা scan ফাংশনটি ফিরে এলে ফ্রেমটিকে পরিবর্তন করতে সক্ষম করবে তারপর কম্পাইলার একটি ক্যানারি প্রবিষ্ট করাবে এবং বাফার2 উপস্থিত থাকার জন্য 22 বাইট স্থান থাকবে এখন দেখা যাক যখন আমরা এই প্রোগ্রামটি রান করি এবং 22 বাইটের থেকে অনেক বড় একটি বড় ইনপুট দিই তখন কী ঘটবে উদাহরণস্বরূপ আমরা এই বিশেষ প্রোগ্রামটি কম্পাইল করি যেমন gcc canaries 2c O0 এখন GCC এর এই বিশেষ সংস্করণে ক্যানারিগুলি ডিফল্ট রূপে প্রবিষ্ট হয় যাইহোক এটি সমস্ত GCC সংস্করণের ক্ষেত্রে নাও হতে পারে যে ক্ষেত্রে আপনাকে সংকলনের সময় একটি বিকল্প হিসাবে f স্ট্যাক প্রটেক্টর রাখতে হবে এখন আপনি যখন scan নামে এই বিশেষ main প্রোগ্রামটি চালান তখন scan scanf কে আহ্বান করে এবং এটি ব্যবহারকারীকে একটি স্ট্রিং প্রবেশ করাতে অনুরোধ করে সুতরাং আমরা এখানে যা করেছি তা হল আমরা 22 বাইটের চেয়ে অনেক বড় একটি স্ট্রিং প্রবেশ করিয়েছি কারণ আপনি জানেন যে scanf যা করে তা হল এটি এই নির্দিষ্ট স্ট্রিং দিয়ে বাফার2 পূরণ করবে এখন হেক্সাডেসিমেল নোটেশনে 2 এর ASCII মান হল 32 এখন এখানে যা হবে তা হল 32 এর এই মানটি স্ট্যাকের মধ্যে পূর্ণ এটি buffer2 ফিলিং দিয়ে শুরু হয় এবং যেহেতু আমরা buffer2 এর 22 বাইট সীমা অতিক্রম করছি তাই সেখানে একটি বাফার ওভারফ্লো রয়েছে এবং আমরা লক্ষ্য করি যে ক্যানারি মান পরিবর্তিত হয় সুতরাং সেখানে যা কিছু ক্যানারি ছিল তা এখন 32 32 32 এবং 32 দিয়ে ওভাররাইট করা হয়েছে একইভাবে স্ট্যাকের অন্যান্য ডেটা রিটার্ন অ্যাড্রেস এবং ফ্রেম পয়েন্টার সহ 32 এর সাথে ওভাররাইট করা হয়েছে এখন যখন স্ক্যান ফাংশনটি ফেরত দেয় তখন যা ঘটে তা হল কম্পাইলার কোড যুক্ত হয়েছে যা সনাক্ত করে যে ক্যানারি মান পরিবর্তিত হয়েছে কিনা ফলস্বরূপ আমরা একটি আউটপুট পাব যা এইরকম দেখায় আপনি দেখতে পাবেন যে একটি স্ট্যাক স্ম্যাশিং সনাক্ত করা হয়েছে এবং প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে সুতরাং মনে রাখবেন যে এখানে একটি জিনিস রয়েছে যা দেখায় যে প্রোগ্রামটি এই নির্দিষ্ট অবস্থান 0x804847A এ সমাপ্ত হয়েছে এবং ক্যানারিটির মান যা পরিবর্তিত হয়েছে 32 32 32 32 এটি আসলেই স্ট্যাকে উপস্থিত ছিল বাফার ওভারফ্লোর কারণে সুতরাং স্ট্যাক স্ম্যাশিং সনাক্তকরণের ফলাফলটিও সমাপ্তির সময়ে সেই নির্দিষ্ট প্রোগ্রামের মেমরি মানচিত্র সরবরাহ করবে সুতরাং এখন আসুন ক্যানারিগুলির সাথে আসলে কী ঘটে সে সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করি সুতরাং এখানে স্লাইডের এই অংশে ক্যানারি সক্ষম না করে স্ক্যান করার জন্য অ্যাসেম্বলি কোড দেখায় এখানে বাম দিকে দেখানো হয়েছে কিভাবে সংশ্লিষ্ট অ্যাসেম্বলি কোড যা ক্যানারি সক্রিয় করা অবস্থায় কম্পাইল করা হয় সুতরাং আপনি এখানে লক্ষ্য করেছেন যে ক্যানারি ছাড়া নির্দেশাবলীর সংখ্যা খুবই কম মনে রাখবেন যে যথারীতি একটি স্ট্যাক ফ্রেম তৈরি করা হয়েছে এবং তারপরে কিছু প্যারামিটার যা scanf এর জন্য সেট করা হয়েছে এবং তারপরে scanf এর জন্য একটি আহ্বান রয়েছে iso c99 scanf নামক এই বিশেষ নির্দেশটি লাইব্রেরি থেকে scanf ফাংশনকে আহ্বান করবে এবং তারপরে ফাংশন থেকে একটি রিটার্ন হবে এখন যখন ক্যানারিগুলি সক্ষম হয় তখন কিছু অতিরিক্ত নির্দেশাবলী যোগ করা হয় এখন সুনির্দিষ্টভাবে আমাদের ফাংশনের শুরুতে তিনটি নির্দেশাবলী রয়েছে এবং দুটি নির্দেশাবলী রয়েছে যা ফাংশনের শেষে প্রবিষ্ট হয় এখন তিনটি নির্দেশের এই সেটটি মূলত স্ট্যাকের মধ্যে একটি রান্ডম ক্যানারি লোড করে সুতরাং ক্যানারিতে যে রান্ডম মানটি উপস্থিত হতে চলেছে তা gs20 এই নির্দিষ্ট অবস্থান থেকে প্রাপ্ত হয় এবং যেটি GS দ্বারা নির্দেশিত সেগমেন্টে এবং অফসেট 20 এ রান্ডম ডেটা যা এখানে উপস্থিত রয়েছে সুতরাং আমরা সেখান থেকে কিছু রান্ডম ডেটা নিয়ে EAX রেজিস্টারে নিয়ে যাচ্ছি এবং তারপর EAX রেজিস্টারের বিষয়বস্তু স্ট্যাকের মধ্যে সংরক্ষণ করছি এখন EBP অবস্থানে এটি একটি ফ্রেম পয়েন্টার 12 বাইট যেখানে ক্যানারি অবস্থান উপস্থিত রয়েছে এখন এই অবস্থানে আমরা EAX এর বিষয়বস্তু সংরক্ষণ করছি যা ক্যানারির জন্য রান্ডম মান তারপরে আমাদের কাছে একটি EX OR নির্দেশ রয়েছে যা মূলত EAX রেজিস্টারকে শূন্য করে তোলে এখন আমাদের কাছে বাকি তিনটি নির্দেশ রয়েছে যেমনটি এখানে আগে ছিল এবং শেষে ফাংশন থেকে ফিরে আসার ঠিক আগে সেখানে একটি চেক করা হয় যা ক্যানারি পরিবর্তিত হয়েছে কিনা তা সনাক্ত করার জন্য করা হয় এখন চেকটি মূলত EBP 12 অবস্থানে থাকা স্ট্যাক থেকে EDX রেজিস্টারে ক্যানারি মান লোড করবে এবং তারপর এটি পরীক্ষা করবে যে ক্যানারির বিষয়বস্তু পরিবর্তিত হয়েছে কিনা সুতরাং এটি gs20 এ উপস্থিত মূল ডেটার EX OR EDX রেজিস্টারের মতোই কিনা তা পরীক্ষা করে করা হয় এটি হবে যে এখন যদি এটি একই থাকে তবে এর অর্থ হবে যে ক্যানারিতে কোনও পরিবর্তন নেই এবং ফাংশনটি সফলভাবে রিটার্ন করবে অন্যদিকে যদি এই সময়ে আমরা শনাক্ত করি যে ক্যানারি প্রকৃতপক্ষে পরিবর্তিত হয়েছে এর অর্থ হল EX OR এর মান এমন কিছু প্রদান করবে যা শূন্য নয় এবং তারপর stack chk fail নামক এই নির্দিষ্ট ফাংশনে একটি কল হবে এখন stack chk fail হল একটি বিল্ট ইন ফাংশন যা মূলত এই নির্দিষ্ট আউটপুটটি প্রিন্ট করবে যা আপনাকে স্ট্যাক স্ম্যাশিং কোথায় সনাক্ত করা হয়েছে সে সম্পর্কে সঠিক তথ্য বলে এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাগুলি প্রসেসর প্রস্তুতকারক দ্বারা হার্ডওয়্যারে প্রয়োগ করা হয় তাই একে বলা হয় নন এক্সিকিউটেবল স্ট্যাক বা WX বিট সুতরাং এর মানে হল যে একটি নির্দিষ্ট সেগমেন্টের জন্য যেমন স্ট্যাক সেগমেন্টের জন্য কেউ হয় সেই নির্দিষ্ট সেগমেন্টে লিখতে পারে অথবা সেই সেগমেন্ট থেকে এক্সিকিউট করতে পারে সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি একটি নির্দিষ্ট সেগমেন্টে লিখতে পারেন তবে তার অর্থ হবে আপনি সেই সেগমেন্ট থেকে এক্সিকিউট করতে পারবেন না অন্যদিকে আপনি যদি একটি সেগমেন্ট চালাতে পারেন তবে আমরা সেই নির্দিষ্ট সেগমেন্টে লিখতে পারি না সুতরাং আসুন দেখি কেন এই জিনিসটি কাজ করবে সুতরাং মনে করুন যে আগের বক্তৃতায় আমরা যখন বাফার ওভারফ্লো দেখেছিলাম এবং কীভাবে আক্রমণকারী তার পেলোডটি স্ট্যাকে লিখেছিল এবং তারপর সেই নির্দিষ্ট পেলোডটি কার্যকর করেছিল তা হল আক্রমণকারী স্ট্যাকে লিখে কোড ইনজেক্ট করতে সক্ষম হয়েছিল এবং তারপরে এক্সিকিউট করতে সক্ষম হয়েছিল স্ট্যাক এখন এই নন এক্সিকিউটেবল স্ট্যাক দিয়ে এই দুটির মধ্যে একটি সম্ভব নয় সুতরাং আপনি যদি স্ট্যাকে লেখেন তবে এটি বোঝাবে যে আপনি সেই স্ট্যাক থেকে কার্যকর করতে পারবেন না সুতরাং ইন্টেল এবং এএমডি উভয় প্রসেসরই এই নন এক্সিকিউটেবল স্ট্যাকগুলিকে সমর্থন করে ইন্টেল প্রসেসরে এটিকে NX বিট বলা হয় আর AMD প্রসেসরে এটি ND বিট নামে পরিচিত সুতরাং NX বিট বা ND বিট নন কোড অঞ্চলগুলিকে নন এক্সিকিউটেবল হিসাবে চিহ্নিত করার জন্য উপস্থিত রয়েছে এইভাবে নির্দিষ্ট প্রোগ্রামের স্ট্যাকের NX বিট সেট থাকবে যার অর্থ আপনি স্ট্যাকে লিখতে পারেন কিন্তু আপনি স্ট্যাক থেকে কার্যকর করতে পারবেন না এখন ঘটনাক্রমে যদি আমরা বলি যে পেলোড সেই নির্দিষ্ট স্ট্যাক থেকে চালানোর চেষ্টা করছে তাহলে একটি ব্যতিক্রম উত্থাপিত হবে এবং কোডটি শেষ হয়ে যাবে সুতরাং OS দৃষ্টিকোণ থেকে NX বিট সমর্থন 2004 সাল থেকে লিনাক্স কার্নেলস থেকে এবং উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 1 এবং উইন্ডোজ সার্ভার 2003 থেকে সমর্থিত হয়েছে তাই এটিকে ডেটা এক্সিকিউশন প্রিভেনশন বলা হয় এখন আমরা লক্ষ্য করব যে এটি আক্রমণ প্রতিরোধ করার একটি খুব কার্যকর উপায় কারণ হল একটি পৃষ্ঠার জন্য যা প্রয়োজন তা হল মাত্র 1 বিট এবং এই বিটটি সেই নির্দিষ্ট প্রক্রিয়ার জন্য পৃষ্ঠা ডিরেক্টরি এবং পৃষ্ঠা টেবিলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি কেবল সেই একক বিট যা আসলে আক্রমণ প্রতিরোধ করতে যথেষ্ট যাইহোক বেশ কিছু নন ম্যালিসিয়াস প্রোগ্রাম আছে যেগুলোকে আসলে স্ট্যাক থেকে এক্সিকিউট করতে হবে যেমন জাভা জাস্ট ইন টাইম কম্পাইলার কিছু বাহ্যিক ডেটার উপর ভিত্তি করে অ্যাসেম্বলি কোড তৈরি করবে এবং তারপর এক্সিকিউট করবে এখন এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলির জন্য কোডটি কার্যকর হওয়ার আগে স্ট্যাকের উপর নির্মিত হয় সুতরাং NX বিট সেট করা হলে এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে না সুতরাং NX বিট সক্ষম সহ একটি প্রসেসরে এই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটি চালানোর জন্য এই বিশেষ অ্যাপ্লিকেশনটি সক্রিয় করার আগে আপনাকে এই NX বিটটিকে নিষ্ক্রিয় করতে হবে অতএব কেন এই বাফার ওভারফ্লো আক্রমণ প্রতিরোধ করার জন্য এটি একটি খুব কার্যকর উপায় এছাড়াও একটি খারাপ দিক রয়েছে যা নির্দিষ্ট ধরণের অ্যাপ্লিকেশনগুলি সম্পূর্ণ করে না সুতরাং এই উভয় প্রতিরক্ষা ব্যবস্থাই এই ক্যানারি এবং এই NX বিট বেশিরভাগ আধুনিক সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং খুব সম্ভবত আপনি যদি আপনার সাম্প্রতিক উদাহরণে এই নির্দিষ্ট কোডটি চালানোর চেষ্টা করেন উদাহরণস্বরূপ উবুন্টু সিস্টেমে আপনি স্ট্যাক স্ম্যাশিং সনাক্ত করতে পারবেন এবং এই নির্দিষ্ট কোডটি চলবে না যাইহোক এটি চালানোর জন্য আমাদের এই বিশেষ প্রতিরক্ষাগুলি নিষ্ক্রিয় করতে হবে এবং এটি করার উপায় হল নির্দিষ্ট বিকল্পের সাথে এই বিশেষ প্রোগ্রামটি কম্পাইল করা সুতরাং এই স্ট্যাক সুরক্ষা এবং NX বিট নিষ্ক্রিয় করার জন্য এটি করার উপায় হল fno stack protector নির্দিষ্ট করে যা ক্যানারি এবং z execstack অক্ষম করবে এবং যা সেই স্ট্যাক থেকে কার্যকর করার অনুমতি দেবে এটি হয়ে গেলে আমরা একটি এক্সিকিউটেবল পাব aout এবং এই aout আপনার মেশিনে সফলভাবে চালানো উচিত এখন আপনি এই নির্দিষ্ট ডিরেক্টরিতে এই কোডটি উল্লেখ করতে পারেন এবং এই বিকল্পগুলির সাথে এটি কম্পাইল করতে পারেন এবং তারপরে এই নির্দিষ্ট প্রোগ্রামটি কার্যকর হচ্ছে এবং পেলোডটি চলছে এবং শেলটি সফলভাবে তৈরি হচ্ছে সুতরাং আমরা এই বক্তৃতাটি শেষ করার আগে কিছু বিষয় রয়েছে যা আপনি চিন্তা করতে পারেন এখন যখন আমরা main এবং scan এর এই বিশেষ উদাহরণটি বিবেচনা করি এবং বিবেচনা করি যে scanf ব্যবহার করার সময় আমরা সব 2 এর একটি খুব বড় ইনপুট দিয়েছি এখন এই বিশেষ প্রোগ্রামের জন্য ক্যানারিগুলি সক্রিয় না হলে কার্যকারিতার কী হবে অর্থাৎ এই নির্দিষ্ট প্রোগ্রামে ধরুন আপনি ক্যানারিগুলিকে সক্রিয় না করেই এটি সংকলন করেছেন যেটি কম্পাইলেশনের সময় fno stack protector canaries বিকল্পটি ব্যবহার করে এই বিশেষ প্রোগ্রামটির ফলাফল কী হবে সুতরাং এই বিষয়টি পরবর্তী লেকচার পর্যন্ত চিন্তা করার মতো কিছু